সেল কালচার টেকনোলজির বক্তৃতাক্রমে আবার স্বাগত তাহলে আমরা পঞ্চম সপ্তাহে আছি আজকে আমরা পঞ্চম সপ্তাহের চতুর্থ ক্লাস শুরু করছি আগের ক্লাসে আমরা একটা কেস্ স্টাডি সম্পর্কে আলোচনা করছিলাম যেখানে একটা কোম্পানি কিছু ড্রাগ মলিকিউলকে পরীক্ষা করতে চাইছে অ্যালজাইমার রোগীদের জন্যে এক্ষেত্রে প্রথম পর্যায়ের পরীক্ষাগুলো অর্থাৎ এই মলিকিউলগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেই সংক্রান্ত পরীক্ষাগুলো সেল কালচার প্লেটে করতে হবে তাহলে আমরা কিভাবে সেল কালচার বা হিপোক্যাম্পাল নিউরনের নিউরাল সেল কালচার সেটআপ করা যায় সেই পর্যন্ত আলোচনা করেছিলাম তার কারণ অ্যালজাইমার্স রোগের ক্ষেত্রে এই নিউরনগুলোর মৃত্যু ঘটে মূলত অ্যালজাইমার্স হলো একটি নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার যার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর হিপোক্যাম্পাল নিউরনগুলোর মৃত্যু ঘটে এবং এর ফলস্বরূপ নির্দিষ্ট ব্যক্তি তার নিজস্ব আইডেন্টিটি হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত মারা যায় এটা অত্যন্ত খারাপ একটা রোগ তুমি তুমিই কারণ তুমি তোমার নাম জানো বা তুমি নিজেকে একটা পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আইডেন্টিফাই করতে পারো কিন্তু অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে তারা নিজেদেরকে চিনতে পারেনা কারণ হিপোক্যাম্পাস নিউরনগুলোর মৃত্যুর কারণে তাদের সমস্ত স্মৃতি ঝাপসা হয়ে যায় যেহেতু এই রোগটি বেশি বয়সীদের ক্ষেত্রে দেখা যায় সেই জন্য সারা পৃথিবী জুড়ে এই রোগটিকে জানবার জন্য প্রচুর চেষ্টা চালানো হচ্ছে সুতরাং প্রচুর যত্নের প্রয়োজন এবং বিশেষত এই ধরনের রোগীদের ক্ষেত্রে তাদেরকে বাড়িতে রাখা খুব মুশকিল হয়ে যায় ধরো তোমাদেরকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে এবং বাড়িতে যদি অ্যালজাইমার্স রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তি থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় কারণ তারা বাড়ির বাইরে চলে যেতে পারে এবং হারিয়ে যেতে পারে কারণ তাদের পক্ষে নিজেদের বাড়ি খুঁজে নেওয়া বা শনাক্ত করে নেওয়া সম্ভব হয়না এটা একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি এই পটভূমিকায় আমরা একটা কেস স্টাডি তৈরি করছি যে একটা কোম্পানির ড্রাগ নিয়ে পরীক্ষা করার জন্য কি করতে পারে আমরা আজকের ক্লাস শুরু করবার আগে এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা পঞ্চম সপ্তাহের চতুর্থ লেকচার শুরু করছি তাহলে ব্যাপারটাকে সহজ করার জন্য ধরা যাক তোমাদের কাছে তিনটে আলাদা আলাদা ড্রাগ রয়েছে যথাক্রমে x y এবং z এখন কোম্পানিটির মতে এই তিনটি ড্রাগ অনু অ্যালজাইমার্স রোগীদের সাহায্যের জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এই বিষয়টি পরীক্ষা করে দেখবার জন্য তোমাদের কাছে নির্দিষ্ট কিছু প্যারামিটার থাকতে হবে এই প্যারামিটারগুলো কি কি আবার বলছি এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি কল্পিত পরিস্থিতি তাহলে xyz হলো আমাদের ড্রাগ মলিকিউলগুলো যেগুলো অ্যালঝেইমার্সের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতে পারে এখানে আমাদের টেস্টিং বা ইভ্যালুয়েশন প্যারামিটারগুলো রয়েছে এটা ধরে নেয়া হয় যে এই তিনটে ড্রাগ একটা হিপোক্যাম্পাল নিউরন নেটওয়ার্কে সাইন্যাপসের সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং অবশ্যই এগুলো সবই কল্পনা করা হচ্ছে সাইন্যাপসের সংখ্যা বৃদ্ধির ফলে নিউরনগুলোর মধ্যে সংযোগও বৃদ্ধি পাবে তাহলে সেল কালচারিস্ট হিসাবে যে সমস্ত প্রশ্নগুলো উঠতে পারে সেগুলো হলো এই সব কিছুকে পরীক্ষা করার জন্য বা এই সমস্ত দাবিগুলোকে বা প্রস্তাবগুলোকে প্রমাণ করার জন্য কিভাবে ইনভিট্রো নিউরাল কালচার অ্যাসে সম্পাদন করা হবে তাহলে এক্ষেত্রে প্রস্তাবটা কি প্রস্তাবটা হলো যে এই ড্রাগগুলো সাইন্যাপসের সংখ্যার বৃদ্ধি ঘটায় আমি এখানে অন্য রং ব্যবহার করছি তাহলে আমরা কি পন্থা অবলম্বন করতে পারি আমি তোমাদের সামনে এইসব কিছুকে সিস্টেমেটিক্যালি রাখছি তাহলে আমাদের একটা হিপোক্যাম্পাল নিউরণাল নেটওয়ার্কের প্রয়োজন ছিল এগুলো কিন্তু সবকিছুই ইনভিট্রো অর্থাৎ এই সময় আমাদেরকে প্রাণী নিয়ে গবেষণার ব্যাপারে চিন্তিত হতে হবে না তাহলে আমাদের কাছে একটা পিরামিডাল নিউরন কালচার সিস্টেম রয়েছে আমরা 17 তম দিনের rat ফিটাস ব্যবহার করে এই কালচার সিস্টেম তৈরি করেছি এবং এটা হলো আমাদের হিপোক্যাম্পাল নিউরন কালচার তাহলে আমরা এক্ষেত্রে সাইনাসের সংখ্যা বৃদ্ধির কথা বলছি সাইনাস সাধারণত একটা ডেনড্রাইট এবং একটা এক্সনের মাঝে এমনকি দুটো এক্সনের মধ্যেও গঠিত হয় এই সাইন্যাপসগুলোকে আমি লাল রং দিয়ে চিহ্নিত করছি তাহলে এই অঞ্চলগুলোতে সাইন্যাপস তৈরি হবে এবং এগুলো কোনো জায়গা থেকে কোনো ইনপুট পেতে পারে এখন চারটে কভার স্লিপের উপর তোমরা নির্দিষ্ট সংখ্যক কোষ নিয়ে কালচার করতে পারো আমি এখানে পাঁচটা কভার স্লিপ নিচ্ছি এই পাঁচটা কভার স্লিপ নেওয়ার একটা কারণ রয়েছে তাহলে এগুলো হলো পাঁচটা কভার স্লিপ বা তুমি অন্যভাবে এগুলোকে পাঁচটা আলাদা আলাদা ট্রায়ালও বলতে পারো এবং এদের প্রত্যেকটি এগুলোর প্রায় দশগুণ প্রতিলিপি গঠন করবে অর্থাৎ আমরা এক্ষেত্রে প্রায় 50 টা কভার স্লিপের মত তথ্য পেতে সক্ষম হব তাহলে আমাদের কাছে পাঁচটা আলাদা কেস স্টাডি রয়েছে এরমধ্যে তিনটি কেস ষ্টাডিকে আমরা আগেই x y z হিসাবে ধরে নিয়েছি এবং এটা হলো তোমাদের কন্ট্রোল এবং এই নির্দিষ্ট কভার স্লিপে ধরা যাক এমন মলিকিউল রয়েছে যা তোমরা জানো বা অনুমান করছ যে কোনো নির্দিষ্ট রোগ বা অ্যালজাইমারস ঘটাতে সাহায্য করছে এখানে AD বলতে অ্যালজাইমার্সকে বোঝাচ্ছে ধরা যাক এই মলিকিউলটা হলো Q এগুলো সবই কল্পনা করা হচ্ছে তাহলে প্রতিটি ক্ষেত্রেই তোমরা 10 দিয়ে গুন করছো তাহলে তোমাদের কাছের পাঁচ ধরনের ট্রিটমেন্টযুক্ত 50 টা কভার স্লিপ রয়েছে তোমরা এখন প্রতিটি কভার স্লিপে সমান সংখ্যক কোষ প্লেট করবে এটি করার সময় তোমাদেরকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে উৎস হিসেবে যে প্রাণীটিকে ব্যবহার করা হয়েছে তার বয়স সব ক্ষেত্রে সমান রয়েছে অর্থাৎ সব ক্ষেত্রেই ফিটাল 18 ব্যবহার করা হয়েছে এবং তোমরা একে একই কন্ডিশনে সংগ্রহ করেছো এবার তোমাদেরকে এই সবগুলোর বৃদ্ধি ঘটাতে হবে তাহলে এখন তোমাদের কাছে সমস্ত কোষগুলো রয়েছে এবং তোমাদেরকেই স্থির করতে হবে যে তোমরা শুরুতে না শেষে অর্থাৎ কখন ড্রাগগুলোকে যোগ করবে তাহলে প্রথম সেটের কন্ট্রোলের জন্য তোমরা কি করবে তাহলে এটা হলো কন্ট্রোল যার মধ্যে কিছু নেই এবং তুমি এর সাথে ড্রাগ যোগ করছো এবং এখন তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে কোনো ক্ষতি সাধন ছাড়াই কোষগুলোর সাইন্যাপসের মোট সংখ্যার বৃদ্ধি ঘটছে কিনা এই বিষয়টি তোমরা কিভাবে প্রমান করবে সাইন্যাপসের মোট সংখ্যা গণনা করে তোমরা এটা প্রমাণ করতে পারো তোমরা সাইন্যাপসের ফ্লুরোসেন্ট লেবেলের মাধ্যমে এই কাজ সম্পাদন করতে পারো যখনই আমরা সাইন্যাপসের ব্যাপারে আলোচনা করি এই সাইন্যাপস হলো একটা অঞ্চল ধরা যাক এটা একটা নিউরন এবং এটা আরেকটা নিউরন এবং এরা এইভাবে সাইন্যাপস গঠন করেছে তাহলে এটা অনেকটা এই রকমের হয় সাইন্যাপ্টোফাইসিন সাইন্যাপসিন প্রভৃতি ফ্লুরোসেন্ট ট্যাগ রয়েছে এগুলো হলো প্রোটিন এবং এই প্রোটিনগুলোর জন্য নির্দিষ্ট অ্যান্টিবডি রয়েছে আমি এখানে গোলাপি রং দিয়ে অ্যান্টিবডিগুলোকে দেখাচ্ছি এবং এই অ্যান্টিবডিগুলোকে আবার ফ্লুরোসেন্ট প্রোব্ দিয়ে লেবেল করা রয়েছে ধরা যাক আমি এই রং দিয়ে ফ্লুরোসেন্ট প্রোবগুলোকে দেখাচ্ছি এখন তোমরা এই সাইন্যাপটিক বাটনগুলোকে গণনা করতে পারো এই বাটনগুলোর মোট সংখ্যাকে গণনা করতে পারো এক্ষেত্রে তোমাদেরকে কিছুটা স্ট্যাটিসটিকস ব্যবহার করতে হবে এবং x y z যাই যোগ করা হোকনা কেন তোমরা প্রতি একক ক্ষেত্রফলে সাইন্যাপসের মোট সংখ্যা বলতে পারবে আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা এই অ্যানালিসিসটি যেভাবে চাও সেভাবে করতে পারো এখন তোমাদের কাছে নেগেটিভ কন্ট্রোল রয়েছে এখন তোমরা যদি কোনো ক্ষতিকারক উপাদান Q যোগ করো তাহলে তোমরা এই সাইন্যাপস বা সাইন্যাপটিক বাটনগুলোর সংখ্যার হ্রাস ঘটতে দেখতে পাবে আমরা এখানে কি গণনা করছি আমরা এখানে সাইন্যাপটিক বাটনগুলোকে গণনা করছি তাহলে তোমরা এই তিনটিকে প্রয়োগ করলে এছাড়াও তোমাদের কাছে রয়েছে এই Q তোমরা এখানে উপলব্ধি করতে পারবে যে তোমাদের আরো তিনটে ট্রিটমেন্ট সম্পন্ন করার প্রয়োজন রয়েছে এটা আমি তোমাদেরকে প্রথমে বলিনি আমি এখন এগুলোকে যোগ করছি তাহলে তোমরা কি করবে তোমরা Q এর সাথে ধরা যাক x Q এর সাথে y এবং Q এর সাথে z যোগ করছো এবং সবক্ষেত্রেই দশটি করে হবে তাহলে তোমরা বুঝতেই পারছ আমাদের কাছে আগে থেকেই পঞ্চাশটা কভার স্লিপ ছিল এখন আমাদের কাছে আরও তিরিশটা রয়েছে অর্থাৎ 50 যোগ 30 অর্থাৎ তোমাদের কাছে এই পুরো বিষয়টির জন্য মোট 80 টা কভার স্লিপ রয়েছে এবং এগুলো খুবই রেনডম নেটওয়ার্ক এখন স্ট্যাটিসটিকসের সাহায্য নিয়ে তোমরা কি গণনা করছ এবং কেমন ভাবে গণনা করছো তাহলে তোমাদের কাছে 8 টা আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে আবার ফিরে যাওয়া যাক তাহলে 1 2 3 4 5 6 7 8 প্রভৃতি আলাদা আলাদা ট্রিটমেন্ট অর্থাৎ T1 T2 T3 T4 T5 T6 T7 T8 তাহলে এটা হলো তোমাদের কন্ট্রোল এটা x এটা y এটা z এটা Q এটা Q প্লাস x এটা Q প্লাস y এবং এটা Q প্লাস z F18 ফিটাল হিপোক্যাম্পাল নিউরন নেটওয়ার্কের সাইন্যাপটিক বাটনগুলোকে শতকরা হিসাবে বা অ্যাবসোলিউট কাউন্ট করতে পারো তাহলে এখন তোমাদের কাছে নির্দিষ্ট কিছু মান রয়েছে আমি ধরে নিচ্ছি যে y সবথেকে ভালো কাজ করছে z মাঝামাঝি ফল দিচ্ছে তাহলে তোমাদের কাছে এই ধরনের বারগ্রাফ রয়েছে এখন ধরা যাক Q এই গ্রাফটিকে নিচে নামিয়ে দিচ্ছে এরপর Q প্লাস x এর ক্ষেত্রে তোমরা কিছুটা উন্নতি দেখতে পাচ্ছ Q প্লাস y এর ক্ষেত্রে আরও বেশি উন্নতি দেখা যাচ্ছে এবং Q প্লাস z এর ক্ষেত্রে সেরকম ভাবে উন্নতি দেখা যাচ্ছে না এখন তোমাদেরকে এই আটটা ট্রিটমেন্ট নিয়ে তুলনামূলক পর্যালোচনা করতে হবে T1 T2 এর থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা বা উল্টোটা আবার T2 T3 এর থেকে উল্লেখযোগ্য ভাবে আলাদা T3T4 এর থেকে আলাদা ইত্যাদি এবং এগুলোর মধ্যে কোনটা স্ট্যান্ড আউট করছে অর্থাৎ কোনটা উল্লেখযোগ্য বা কোনটা উল্লেখযোগ্য নয় তা নির্ধারণ করার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে স্ট্যাটিসটিক্যাল অ্যানালিসিস করতে হবে এরপর অণুগুলোকে পরবর্তী পর্যায়ের ট্রায়ালের জন্য নিয়ে যেতে হবে কিন্তু একে বেশ কয়েক বার রিপিট করতে হবে শুধু তাই নয় সময়ের উপর ভিত্তি করে এই পরীক্ষাগুলো করতে হবে উদাহরণ হিসেবে ধরা যাক কতদিনের জন্য এগুলো কাজ করে ধরা যাক এই কালচারের ক্ষেত্রে তা 5 দিন ধরা যাক এই অ্যাসেটি 10 দিন 20 দিন 40 দিন দুই মাস বা 60 দিনের জন্য করা হয়েছে বিভিন্ন টাইম পয়েন্টে কিভাবে এই পুরো জিনিসটা ঘটছে এর জন্য প্রচুর পরিমাণে সহায়তা এবং দক্ষতার প্রয়োজন হয় এখন এক্ষেত্রে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হব তা দেখা যাক আমাদের নির্দিষ্ট কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এবং এগুলোকে আমি এখন হাইলাইট করতে চলেছি তাহলে যে সমস্ত আকর্ষণীয় সমস্যার সম্মুখীন হতে চলেছি সেগুলো কি কি প্রথম সমস্যা হলোতোমরা বুঝতে চেষ্টা করো আমি একটা শব্দ বারবার বলে চলেছি তা হলো এটা হলো এক ধরনের রেনডম কালচার এখন তোমরা হিপোক্যাম্পাস টিস্যুটির দিকে লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে CA 1 CA2 CA3 CA4 এবং ডেন্টেড জাইরাস অর্থাৎ DG রয়েছে সমস্ত পাথওয়েগুলো অনেকটা এই ধরনের অত্যন্ত ইউনিক সিস্টেমেটিক পাথওয়ে আমি তোমাদেরকে আগের স্লাইডে অত্যন্ত রেনডম নেটওয়ার্ক দেখিয়েছিলাম এটা কিন্তু বাস্তবে হিপোক্যাম্পাল নিউরনের নেটওয়ার্কের কাছাকাছি রিপ্রেজেন্টেশন নয় অবশ্যই এটা এর অংশ কিন্তু বাস্তবের কাছাকাছি নয় প্রথম পয়েন্ট হলো রেনডম কালচার সঠিকভাবে প্রতিনিধিত্ব করে না তাহলে আমাদের কাছে চ্যালেঞ্জ হলো আমরা কি একে অনুকরণ করতে পারি এবং এর একটা সমাধান পেতে পারি অবশ্যই এর সমাধান সম্ভব তাহলে আমরা এখানে ড্রব্যাকগুলো নিয়ে আলোচনা করছি এখন সমাধান হলো একে অনুকরণ করা যেতে পারে এবং একটা প্যাটার্ন নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে এটা আমাদেরকে সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং এর পরিসরে নিয়ে যাচ্ছে তাহলে প্রথম ড্রব্যাক হলো এটা একটা রেনডম কালচার এখন দ্বিতীয় ড্রব্যাকটি হলো এই ধরনের রেনডম কালচারের পরিমাপ করা অত্যন্ত মুশকিল হয় এক্ষেত্রে কোয়ান্টিফিকেশন অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত হয় যদি আমাদের কাছে প্যাটার্ন নেটওয়ার্ক থাকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব হয় অর্থাৎ এগুলো লিংকড দ্বিতীয় গুরুত্বপূর্ণ ড্রব্যাক হলো আমরা দ্বিমাত্রিক কালচার ব্যবহার করেছি কিন্তু এই সম্পূর্ণ গঠনের ক্ষেত্রে একটা z অ্যাক্সিস রয়েছে একটা x অ্যাক্সিস রয়েছে এবং একটা y অ্যাক্সিস রয়েছে এখন আমাদের চ্যালেঞ্জটা হলো আমরা কি ত্রিমাত্রিক কালচার প্যাটার্ন তৈরি করতে পারি এখানেই ভবিষ্যত রয়েছে আমরা আমাদের ডিসে ওই অঙ্গের অনুকরণ করতে চাইছি এবং এটা আমাদেরকে ল্যাব অন এ চিপ কনসেপ্টে নিয়ে যাচ্ছে তৃতীয় পয়েন্ট হলো ত্রিমাত্রিক প্যাটার্ন কিন্তু অন্য একটি জিনিস হলো সব থেকে বেশি চ্যালেঞ্জিং এখন তোমরা F18 টিস্যু ব্যবহার করছ কিন্তু এগুলো সবই খুব কাছাকাছি হয় অ্যালঝাইমার্স রোগটি ফিটাসের ক্ষেত্রে নয় শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায় সুতরাং তোমরা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ঘটা একটি রোগের প্রতিনিধিত্ব করাতে চাইছো এমন এক ধরনের কালচার দিয়ে যা ফিটাস থেকে পাওয়া যাচ্ছে সুতরাং এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই ভেবে দেখতে হবে যে আমরা এই মডেলটিকে ব্যবহার করার মাধ্যমে সঠিক বয়সের প্রতিনিধিত্ব করাতে পারছি কিনা আমাদের কাছে অন্য বিকল্প হলো অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরন কালচারের ক্ষেত্রেও এই একই কাজ সম্পাদন করা এবং অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরন কালচারের ক্ষেত্রেও ত্রিমাত্রিক এবং প্যাটার্ন এই দুই ধরনেরই থাকতে হবে তাহলে এই তিনটে একসাথে নিয়ে আমরা যদি একটা মডেল তৈরি করতে পারি তাহলে আমরা আজকে যা করছি তার তুলনায় অনেক কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে আজকে এখানেই শেষ করছি পরের ক্লাসে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব